আমরা পূর্ববর্তী বক্তৃতাগুলিতে সময়সূচীর টাস্ক শিডিয়ুলারের দিকে নজর রেখেছি টাস্ক শিডিয়ুলিং একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ আমরা কিছু সাধারণ রিয়েল টাইম টাস্ক শিডিয়ুলারগুলিও আলোচনা করেছি যা ক্লক চালিত সময়সূচী হিসাবে পরিচিত এবং যা খুব সাধারণ অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যেখানে প্রসেসিং শক্তি মেমরি ইত্যাদি খুব ছোট থাকে অপারেটিং সিস্টেমটি একটি ছোট প্রোগ্রাম যা খুব কম স্মৃতি এবং কম কম্পিউটিং শক্তি গ্রহণ করে আমরা টেবিল চালিত শিডিয়ুলার এবং সাইক্লিক শিডিয়ুলারদের দিকে নজর দিয়েছিলাম কারণ চক্রাকার শিডিয়ুলারগুলি বিস্তৃতভাবে ব্যবহৃত শিডিয়ুলারগুলির একটি গুরুত্বপূর্ণ বিভাগ ইভেন্ট চালিত শিডিয়ুলারগুলি বৃহত্তর অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত শিডিয়ুলারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে কর্মের সংখ্যা বেশি এবং অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য প্রসেসিং ওভারহেড এবং মেমরি চিহ্ন পূর্ববর্তী বক্তৃতায় আমরা দেখেছি যে ইভেন্ট চালিত শিডিয়ুলারগুলির বিস্তর রয়েছে তবে তারপরে সমস্তগুলি ২টি প্রাথমিক শ্রেণির শিডিয়ুলের রূপ একটি হল EDF আর্লিয়েস্ত ডেটলাইন ফার্স্ট এবং দ্বিতীয়টি RMA রেট মনোটোনিক অ্যালগরিদম EDF সর্বোত্তম শিডিয়ুলার এটি একটি গতিশীল অগ্রাধিকারের শিডিয়ুলার এবং EDF একটি খুব ভাল রিয়েল টাইম টাস্ক শিডিয়ুলার হলেও এর অসুবিধাগুলি আমরা খুঁজে বের করতে পারি EDF শিডিউল করতে পারে এবং এটির কোনও সফল সময়সূচী থাকতে পারে যা অন্য কোনও শিডিয়ুলার শিডিউল করতে পারে না এর ওভারহেড ছোট তবে এটি সাধারণ অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় না প্রধান তিনটি ত্রুটির মধ্যে একটি হল ক্ষণস্থায়ী ওভারলোডে কিছু কাজ বিলম্বিত হওয়া কারণ এটি কিছু সংকেতের জন্য অপেক্ষা করছে বা কোডটি বৃহত্তর পথে চলে গেছে অথবা হতে পারে এটি চূড়ান্ত নয় এমন একটি লুপে চলে গেছে তবে এটি ঘটে থাকতে পারে খুব অসমালোচনামূলক কাজ বা খুব রুটিনমাফিক কাজের ক্ষেত্রেও এমন ক্ষেত্রে সবচেয়ে জটিল কাজটি তার সময়সীমাটি মিস করতে পারে যা একটি বড় সমস্যা দ্বিতীয়টি রানটাইম অদক্ষতা অন্যান্য সময়সূচী অনেক বেশি দক্ষ উদাহরণ স্বরূপ RMA ভিত্তিক সময়সূচীগুলি EDF শিডিয়ুলারের অদক্ষতার উৎস নিম্নরূপ প্রতিটি সময়সূচী স্থানে সময়সূচী সক্রিয় হয়ে যায় এবং তারপরে EDF অ্যালগরিদমে চালানোর জন্য পরবর্তী কাজটি নির্বাচন করে এটি সমস্ত কাজ পরীক্ষা করে প্রস্তুত করে সর্বপ্রথম এটি চূড়ান্ত সময়সীমাটি নির্ধারণ করে এবং এর জন্য এটি অবশ্যই কিছু ডেটা স্ট্রাকচারের সাহায্য নেয় প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে সমস্ত কাজগুলি প্রস্তুত যা একটি সারিতে অপেক্ষা করছে তারপরে সারিটি আটকানো হয় এবং প্রথম সময়সীমাতে সম্পন্ন কার্যটি খুঁজে পাওয়া হয় একটি কিউতে পরিভ্রমন করার জন্য n টাস্কের লাগে O তাহলে টাস্কটি খোঁজার কমপ্লেক্সিটি হল O যখন কোনও কাজ সারিতে প্রবেশ করানো হয় তখন কমপ্লেক্সিটি হল O যেমন এটি সারিটির শেষে প্রবেশ করানো হয় প্রতিটি নির্ধারিত বিন্দুতে O আসলে অদক্ষ আমাদের কমপ্লেক্সিটির হিসাবে আদর্শভাবে O হওয়া উচিত কারণ যদি কাজগুলি বেশি হয় এবং সময়সূচী পয়েন্টগুলি প্রতি কয়েকটি মাইক্রোসেকেন্ডে বা খুব ঘন ঘন ঘটে তবে রানটাইম ওভারহেড তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে EDF শিডিয়ুলার বাস্তবায়নের জন্য অন্যান্য বিকল্পগুলি নিম্নরূপ একটি হল অগ্রাধিকারের সারি যা এক ধরণের সারি যেখানে সর্বাধিক অগ্রাধিকারের কাজটি সারির শীর্ষে উপলব্ধ সংক্ষিপ্ত অগ্রাধিকার প্রাপ্ত টাস্কটি খুঁজে পাওয়া O তবে অগ্রাধিকারের সারিতে সন্নিবেশ করানোর জটিলতা হল O যদিও এটি এককভাবে সংযুক্ত তালিকার চেয়ে ভাল কাঠামো লিনিয়ার সারি তবে এখনও log n কোনও কাজ বা সময়সূচীর জন্য কাঙ্ক্ষিত সময়ের জটিলতা নয় সুতরাং EDF রানটাইমে দক্ষ নয় রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি হল EDF ভিত্তিক শিডিয়ুলারের দুর্বল সংস্থান ভাগ করে নেওয়াকে সমর্থন করা ব্যবহারিক প্রয়োগে রিয়েল টাইম টাস্কগুলির জন্য সংস্থানগুলি ভাগ করা দরকার মেমরি বা ফাইল খোলা ইত্যাদির উপর ভিত্তি করে কিছু ডেটা আইটেম হতে পারে এই সংস্থানগুলি এর মধ্যে কোনটিকে কি সমালোচনামূলক বলা যেতে পারে EDF এবং সমালোচনামূলক সংস্থাগুলির কার্যগুলির মধ্যে সংস্থানগুলির জন্য যে সমাধানগুলি রয়েছে তা অত্যন্ত অযোগ্য এর ফলে কার্যগুলি তাদের সময়সীমাটি মিস করতে পারে যেহেতু সম্পদ ভাগ করে নেওয়ার জন্য কোনও সন্তোষজনক সমাধান পাওয়া যায় না তাই এটি বাস্তব কারণগুলির ক্ষেত্রে EDF ব্যবহার না করা অন্যতম প্রধান কারণ রেট মনোটোনিক ভিত্তিক শিডিয়ুলারের জন্য খুব ভাল অ্যালগরিদম রিসোর্স শেয়ারিংয়ের জন্য উপলব্ধ প্রতিটি কাজের জন্য সময়সীমা এবং চূড়ান্ত সময়সীমা একত্রিত হয় সময়টি চূড়ান্ত সময়সীমার সমান তবে কিছু পরিস্থিতিতে ডেডলাইন এবং সময়কাল পৃথক হতে পারে উদাহরণস্বরূপ সময়সীমা সময়কালের চেয়ে কম হতে পারে বা বিরল ক্ষেত্রে সময়সীমার চেয়ে বেশি সময় থাকতে পারে এই ক্ষেত্রে আমরা কীভাবে EDF সময়সূচীটি যাচাই করি তার একটি সমাধান হল minpidi নেওয়া সুতরাংব্যবহারটি দেয় এবং এটি ১ এবং এটি পর্যাপ্ত শর্ত পুরন করতে পারে তারপরে নির্ধারিত কার্যগুলি EDF এ সময়সূচীযোগ্য তবে তারপরে এটি প্রয়োজনীয় শর্ত নয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে কিছু টাস্ক সেট এই মানদণ্ডটি পূরণ করছে না তবে তারপরেও সম্ভবত এটি নির্ধারণ করা সম্ভব যদি pi di হয় তবে আমাদেরব্যবহার করতে হবে এটি পর্যাপ্ত সময়সীমার শর্ত তবে তারপরে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে তাদের এই মানদণ্ডের প্রয়োজন হয় না তবে সময়সূচী মেনে চলে EDF এর আসলে অনেকগুলি প্রকরণ রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রকরণকে মিনিমাম ল্যাক্সিটি ফার্স্ট বলা হয় EDF টিতে আমরা কেবল সময়সীমাটি দেখি অর্থাৎ কত সময়সীমা বাকি রয়েছে তবে তারপরে আমরা চূড়ান্ত সময়সূচী কার্যকর করার সময়টিকে বিবেচনা করি না অর্থাৎ এটি সময়সীমার পরেও প্রয়োজনীয় সময়সীমাটি যদি ১০০ মাইক্রোসেকেন্ড গণনার সময় প্রয়োজন হয় অন্য কোনও কাজের তুলনায় যার সময়সীমা ১০০ মাইক্রোসেকেন্ড তবে গণনার সময় ৫০ মাইক্রোসেকেন্ডের দরকার হয় তবে একই সময়সীমার পরে আরও বেশি গণনা করা টাস্কটিকে বেশি অগ্রাধিকার দেওয়া ভাল MLF এ এটাই মূল ধারণা এখানে শিথিলতাটিকে কার্য সম্পাদন গণনা করার জন্য সময়সীমা বিয়োগ করা সময় হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এটি একটি ভাল অ্যালগরিদম হিসাবে প্রমাণিত হয়েছে কারণ আমরা যে কার্যটি প্রথমে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি সর্বাধিক অগ্রাধিকার হিসাবে নির্ধারিত হচ্ছে এবং এটি কমপক্ষে EDF হিসাবে ভাল কাজ করে তবে কিছু ক্ষেত্রে এটি EDF এর চেয়ে আরও ভাল পারফর্ম করতে পারে আমরা EDF আমাদের প্রাথমিক সময়সীমা প্রথম অ্যালগরিদম এ সর্বোপরি শিডিউলিং অ্যালগরিদম উপর আমাদের আলোচনা শেষ করেছি রেট মনোটোনিক শিডিয়ুলারগুলি রিয়েল টাইম শিডিয়ুলারের সর্বাধিক গুরুত্বপূর্ণ শ্রেণি যদিও এগুলি EDF এর মতো দক্ষ নয় তবে এগুলির ব্যবহারিক বাস্তবায়ন অনেক সহজ এবং আরও দক্ষ এবং EDF এর অন্যান্য ত্রুটিগুলি যেমন রিসোর্স শেয়ারিং এখানে সহজ হয়ে যায় রেট মনোটোনিক শিডিয়ুলারে এবং সেইজন্য এই শিডিয়ুলারগুলি অনেকগুলি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় রেট মনোটোনিক শিডিয়ুলারের মূল ধারণাটি হল কোনও কাজের অগ্রাধিকার তার আগমন হারের সাথে আনুপাতিক রাখা এখানে অগ্রাধিকারটি স্থিতিশীলভাবে প্রোগ্রামার বা ডিজাইনার দ্বারা বরাদ্দ করা হয় এবং কোনও কার্যের জন্য নির্ধারিত অগ্রাধিকারের টাস্কটি যে হারে আসে তার আনুপাতিক হওয়া বা তার ফ্রিকোয়েন্সির আনুপাতিক হওয়া উচিত এবং যদি কোনও কার্যকাল ২ মিলিসেকেন্ড হয় তবে যার কার্যকাল ১০ মিলিসেকেন্ড এর তুলনায় অবশ্যই স্পষ্টভাবে উচ্চ অগ্রাধিকার থাকা উচিত কোনও কার্যের ফ্রিকোয়েন্সি বা কম সময়কালে তার অগ্রাধিকারটি তত বেশি হওয়া উচিত এটি এই সময়সূচীর প্রাথমিক ভিত্তি বা বেসিক অ্যালগরিদম যদি আমরা ফ্রিকোয়েন্সি বা আগমনের হারের ক্রম অনুসারে কাজগুলিকে সাজিয়ে রাখি তবে অগ্রাধিকারটি তাদের ফ্রিকোয়েন্সি অনুসারে বাড়ানো উচিত বা তাদের সময়কালের নিরিখে হ্রাস পেতে হবে অগ্রাধিকার হল টাস্ক আগমন হারের ক্রমবর্ধমান ফাংশন উদাহরণ স্বরূপ টাস্ক 1 এ এটি ঘন ঘন পুনরাবৃত্তি হয় টাস্ক 2 এর তুলনায় যার আগমন হার কম সুতরাং টাস্ক 1 এর উচ্চ অগ্রাধিকার রয়েছে এবং টাস্ক 2 এর নিম্ন অগ্রাধিকার রয়েছে এবং এই সময়সূচীর সারমর্মটি হল উচ্চতর অগ্রাধিকার টাস্কটি কোনও নিম্ন অগ্রাধিকারের কার্যকে প্রাক শূন্য করে এবং তার আগমনে চালানো শুরু করবে আমরা বাস্তবে দেখবো যে এটি ০ সময়ে ঘটছে কিনা টাস্ক 1 এবং টাস্ক 2 উদাহরণ দুটি প্রস্তুত তবে তারপরে টাস্ক 1 এর উচ্চ অগ্রাধিকার রয়েছে এবং সুতরাং এই দৃষ্টান্তটি চলতে শুরু করবে এবং প্রথম ২টি ইনস্ট্যান্স অপেক্ষা করতে হবে টাস্ক 1টি সম্পূর্ণ কার্যকর হওয়ার সাথে সাথে টাস্ক ২উদাহরণটি চলতে শুরু করে এবং তারপরে টাস্ক 1 এর পরবর্তী উদাহরণ উপস্থিত হয় এটি টাস্ক ২টিকে প্রথমে খালি করে চলতে শুরু করে

তারপরে এটি টাস্কটি সম্পূর্ণ করার সাথে সাথে টাস্ক ২ আবার সক্রিয় হয়ে যায় ইত্যাদি রেট মনোটোনিক শিডিয়ুলিংয়ের মূল ধারণাটি হল উচ্চ অগ্রাধিকারের টাস্কটি চলতে থাকে এবং যতক্ষণ একটি উচ্চ অগ্রাধিকারের কাজ থাকে ততক্ষণ নিম্ন অগ্রাধিকারের কাজটি চলতে পারে না একটি গুরুত্বপূর্ণ ফল হল সমস্ত স্থিতিশীল অগ্রাধিকারের সময়সূচী অ্যালগরিদমগুলির মধ্যে RMA হল মোনোটোনিক অ্যালগরিদম এবং এটি একটি সর্বোত্তম অ্যালগরিদম RMA যদি পর্যায়ক্রমিক কাজের একটি সেট নির্ধারণ করতে না পারে তবে অন্য কোনও স্থিতিশীল অগ্রাধিকারের শিডিউলিং অ্যালগরিদমগুলি সেটি পারবে না তবে অন্যদিকে কোনও স্থির অগ্রাধিকার টাস্ক শিডিয়ুলার দ্বারা নির্ধারিত কোনও টাস্ক সেটও RMA এর অধীনে চালানো যেতে পারে RMA একটি খুব ভাল স্থিতিশীল অগ্রাধিকার অ্যালগরিদম একটি টাস্ক সেট দেওয়া হয়েছে সময়সূচীর বিশ্লেষণে যে ফলাফলগুলি পাওয়া যায় তা সম্ভবত একটি নির্দিষ্ট হারের শিডিয়ুলারে নির্ধারিত হতে পারে এই ফলাফলগুলি সাধারণত ব্যবহারের সীমা হিসাবে দেওয়া হয় কার্যগুলি সেট করা বা প্রসেসরের ব্যবহারের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটি RMA শিডুলারের অধীনে কোনও প্রসেসরের উপর সম্ভবত কার্যকরভাবে চলতে পারে কিনা ১৯৭১ সালের পরে পাওয়া প্রথম ফলাফলটিকে ব্যবহারের সীমা ১ হিসাবে বলা হয় এটিই প্রাথমিক ফলাফল দীর্ঘকাল থেকে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় ১ ব্যবহার কারণ একটি প্রসেসরের ব্যবহার ১ হতে পারে না এবং এটি একটি খুব প্রাথমিক শর্ত যাকে ব্যবহারের বাধ্যবাধকতা বলে এগুলি প্রয়োজনীয় শর্ত তবে তারপরে কোনও কার্য সেট পূরণ করে যেখানে e নির্বাহের সময় এবং p সময়কাল আমাদের আরও শর্তাদি পরীক্ষা করতে হবে কারণ এই শর্তটি পূরণ করে এমন কার্য সেটগুলির অর্থ এই নয় যে টাস্ক সেটটি সময়সূচীযোগ্য তবে যদি আমরা EDF শিডিয়ুলারে মনে রাখি তবে এটি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত উভয়ই একই অভিব্যক্তি উভয়ই প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত ছিল EDF শিডিয়ুলারদের জন্য তবে এখানে একটি প্রয়োজনীয় শর্তটি আমাদের প্রথমে যাচাই করতে হবে

তারপরে আমরা অন্যান্য ব্যবহারের অবস্থার সন্ধান করতে পারি অন্যথায় এই শর্তটি পূরণ হয় না স্পষ্টতই এটি হার মনোটোনিক অ্যালগরিদমের অধীনে সময়সূচীযোগ্য হবে না দ্বিতীয় ফলাফলটি আবার দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের সীমাবদ্তা রয়েছে ১৯৭১ সালে লিউ এবং লেল্যান্ড একটি ল্যান্ডমার্ক পেপারে প্রস্তাব করেছিল যে ব্যবহারটি নির্ধারিত একটি কাজের জন্য শিডিয়ুল হতে হবে ধরা যাক ১০ টি কাজ আছে টাস্কগুলির কারণে ব্যবহারের যোগফল ১ এর কম হওয়া উচিত যদিও n অসীমের সমান হতেও পারে তারপরে যা একটি অনির্দিষ্ট রূপ তবে আমরা যদি এল'হসপিটাল নিয়মটি ব্যবহার করি তবে আমরা দেখতে পাবো যে এটি ০৬ এরপর দেখবো n ১ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারের সীমাটি কীভাবে পরিবর্তিত হয় এটি তাহলে হবে যা হল ১০০ শতাংশ যদি কেবলমাত্র ১ টি কাজ থাকে তবে এটিতে প্রসেসরের ১০০ ব্যবহার থাকলেও এটি রেট মনোটোনিক অ্যালগরিদমের অধীনে সময়সূচীযোগ্য হতে পারে তবে যদি ২ টি কার্য থাকে তবে তা হয়ে যায় 2 2 1 2 − 1 2 2 − 1 2 1 41 − 1 আমরা যদি ১ ২ ৩ ৪ ৫ ইত্যাদি সংখ্যা গ্রহণ করি তবে এই আচরণটি দেখতে পাব ১০ টি কাজ করার সময় এটি প্রায় ০৭ অবধি এখানে স্থির করে দেয় যদি কোনও কাজের সেটটিতে ০৭ বা ৭০ এর বেশি ব্যবহার থাকে তবে আমরা নিরাপদে ধরে নিতে পারি যে এটি নির্ধারিত যদি এই অঞ্চলের যে কোনও জায়গায় ব্যবহারের পরিমাণটি ৭০ এরও কম হয় তবে ব্যবহারের সমস্ত কাজ এই অঞ্চলে ৭০ কম হবে এটি বাস্তবে ব্যবহারের উচ্চ সীমানা যখন আমরা খুঁজে পাই যে কোনও টাস্ক সেটটির ব্যবহার ৭০ এরও কম তখন আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে এটি সম্ভবত মনোটনিক শিডিয়ুলার দ্বারা নির্ধারিত হতে পারে এটি লিউ এবং লেল্যান্ডের সীমাবদ্ধতা হিসাবে দেওয়া হয়েছে সর্বাধিক ব্যবহার যার উপর কার্যগুলি সময়সূচী পূরণ করতে পারে না কার্য সংখ্যা বৃদ্ধি পায় এবং খুব বড় সংখ্যক কাজের জন্য এটি ০৭ এর কাছাকাছি স্থিত হয় সুনির্দিষ্টভাবে এটি ০৬৯২ হয় এটি ০৬৯২ পাওয়ার জন্য এটি অনির্দিষ্ট ফর্মটি থেকে ০ পর্যন্ত সমাধান করার উপর ভিত্তি করে এই অনির্দিষ্ট প্রকাশের জন্য এল'হসপিটাল নিয়মটি প্রয়োগ করে আমরা log 2 পাই যা ৬৯২ যতক্ষণ টাস্কের ব্যবহারটি ৬৯২ নির্ধারণ করা থাকে ততক্ষণ নিরাপদে বলা যেতে পারে যে টাস্ক সেটটি লিউ লেল্যান্ডের সীমানার অধীনে সময়সূচীযোগ্য তবে যদি এটি সময়সূচী না করে থাকে তবে এর ব্যবহার ৬৯২ এর বেশি হবে যদি কাজটি ২ ৩ ৪ ইত্যাদি হয় তবে আমাদের প্রকাশের মাধ্যমে প্রয়োজনীয় কাজগুলি পরীক্ষা করতে হবে এটি ২ টি কার্যের জন্য ৮২ পর্যন্ত ব্যবহার করা যায় কার্যগুলি সম্ভাব্যভাবে রেট মোনটোনিক শিডিয়ুলার দ্বারা নির্ধারিত হতে পারে রেট মনোটোনিক শিডিয়ুলার শিডিয়ুলারের একটি গুরুত্বপূর্ণ শ্রেণি যা বহু রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি প্রায় প্রতিটি বাণিজ্যিক রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত আমরা পরবর্তী বক্তৃতায় এই সময়সূচী অ্যালগরিদম নিয়ে আলোচনা করব সবাইকে অনেক ধন্যবাদ